সুতরাং আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন তৈরি করেছি কিন্তু এখন অব্দি কিভাবে সমাধান করতে হয় তা দেখিনি এখন আমরা দেখব এটাকে কিভাবে সমাধান করতে হয় তুমি দেখবে এটা কে সমাধান করা এক্ষেত্রে অন্তত তেমন কঠিন নয় সুতরাং আরো একবার অংকন করা যাক এটা ছিল আমার জেড এক্স ওয়াই যেকোনো ধরনের সমীকরণ সমূহের ক্ষেত্রে সমাধান করার প্রথম কৌশল হল পৃথক করা আমরা এখানে একই জিনিস অনুসরণ করব আমার ভ্যারিয়েবেল হল রো ওয়াই এর সাপেক্ষে সুতরাং আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর পৃথক করব সুতরাং আমি ছোট ছোট অংশে এইভাবে পৃথক করব এবং ধরা যাক প্রতিটি অংশের কিছু প্রস্থ আছে এটাকে সহজভাবে লেখা যাক বড় হাতের ডেল্টা দিয়ে যা ধ্রুবক এইভাবে আমি পৃথক করেছি এখন এইখানে আমার কাছে যে চার্জ ছিল তা সারফেস এর ওপর আছে এবং যেমন আমি বলেছিলাম একমাত্রিক লাইন চার্জ হিসাবে সেটা অজানা তাই আমি এখানে একটি ছোট কৌশল করব এই অজানা ফাংশন যা এখানে আছে আমি সেটাকে এন সংখ্যক ফাংশানের সমষ্টি হিসাবে লিখব যেখানে সহগ an এবং ফাংশন gn সুতরাং এখানে gn কি আমি এটা এখানে লিখেছি এটাকে বলা হয় পালস ফাংশন এই পালস কি রকম দেখতে সর্বপ্রথম বড় হাতের এন সংখ্যক পালস এখানে ব্যবহার করা হয়েছে এবং পালস কে নির্দিষ্ট করা যায় এইভাবে যে এন তম অংশে এটি 1 এবং অন্যান্য জায়গায় 0 সুতরাং আমাকে যদি এটা অংকন করতে হয় তাহলে এটা △ এবং এটা n△ সুতরাং এই ফাংশন টি এখানে 1 এবং অন্যত্র 0 সুতরাং উদাহরণস্বরূপ আমরা এটাকে তোমার gn বলতে পারি এখন যদি আমি তোমাকে gn যুক্ত 1 দেখাতে চাই সেটা কেমন হবে gn1 এটা কি আগের ফাংশানের উপর আংশিকভাবে জড়িয়ে থাকবে না এটা ডান দিকে হবে সুতরাং আমি যদি এটা এখানে অংকন করি তাহলে এইটা gn1 হবে সুতরাং ধারণাটি পরিষ্কার আমরা কি করতে চাইছি আমরা ফাংশনটি কে আনুমানিক করতে চাইছি পালস দিয়ে সুতরাং তুমি যদি জানো আমার কাছে এরম একটা ফাংশন আছে যদি এটা আসল ফাংশন হয় আমি সেটাকে ছোট ছোট অংশে ধ্রুবক হিসেবে ভেঙে ফাংশনটির কাছাকাছি নিয়ে যেতে চাইছি আমি বলতে চাইছি এইভাবে আমি আমার ফাংশনটি কে আনুমানিক করব এটা খুব একটা ভালো নয় কিন্তু গণিতকে সহজ করে দিচ্ছে এবং পরে আমরা দেখব কিভাবে এই ব্যাপারে আরো বাস্তবসম্মত হওয়া যায় সুতরাং তাদের জন্য সঠিক পরিভাষাটি হবে বেসিস ফাংশন সুতরাং আমরা একটা বেসিস ফাংশন ঠিক করেছি যেটা সহজতম বেসিস ফাংশন পালস বেসিস ফাংশন সুতরাং আমরা এটাকে কার জন্য বেসিস ফাংশন বলবো রো এর জন্য এটা করার পর মনে করো আমাদের অজানা ছিল রো যেটা ছিল একটা ফাংশন এখন আমি বলব একটি ফাংশনের জন্য সমাধান কঠিন জিনিস তাই জীবনটা কে কিছুটা সহজ করা যাক অন্য কিছুর জন্য সমাধান করা যাক সুতরাং যখন আমি রো থেকে এটাতে পরিবর্তন করলাম আমার অজানা কি হলো ছাত্র এ গুলি এ গুলি ঠিক আছে সুতরাং এখন এগুলি আমাদের অজানা তারা কি ফাংশান না শুধু স্কেলার ছাত্র স্কেলার স্কেলার ঠিক আছে এখন তোমাদের কোনটা সহজ মনে হচ্ছে ρ এর জন্য সমাধান না এ এর জন্য সমাধান ছাত্র এ এ ঠিক আছে আমাকে এখন শুধু কিছু সংখ্যার জন্য সমাধান করতে হবে যা অনেক সহজ একটি গোটা ফাংশন সমাধান করার তুলনায় আমি রো এর এই সমীকরণটি আগের ভোল্টেজ সমীকরণে লাগালাম এবং এই সমীকরণটি পেলাম আমি সেখানে 4πε নিলাম বাঁদিক আগে থেকে ছিল 1 ভোল্ট সুতরাং বাঁদিকে আমি পেলাম 1 × 4πε এবং বাকি সব আগের মতোই থাকলো এখন আমরা ফিরে যাব কিভাবে এই সমীকরণটি কে সমাধান করতে হবে সেই আলোচনায় সুতরাং সমীকরণ টিকে সমাধান করতে যদি তুমি ফিরে তাকাও এবং মনে করো আমরা আগে কি করেছিলাম আমরা বলেছিলাম এই বিন্দুগুলি কে ঠিক করা যাক যেখানে আমরা পোটেনশিয়াল জানি এবং আমরা সেই বিন্দুগুলি কে তারের এক্সিস বরাবর নেব সুতরাং আমরা যা করতে পারি এখানে এন সংখ্যক অংশ আছে ধরা যাক এটা তোমার ওয়াই ওয়ান সংখ্যা এখন এটাকে y1 বলবো না আমাদের এন সংখ্যক পালস আছে তার মানে বড় হাতের এন সংখ্যক অংশ আছে এবং আমার অজানা হল এন সুতরাং আমরা যেটা করবো আমাদের পর্যবেক্ষণ বিন্দুগুলি কে নির্দিষ্ট ভাবে ঠিক করতে হবে সুতরাং প্রতিটি এন অংশের কেন্দ্রকে বেছে নেওয়া যাক সুতরাং উদাহরণ হিসেবে এটাকে এম তম অংশ বলছি এবং এটাকে ym বলছি যেখানে আমি ফাংশনটি নির্ণয় করছি সেটাকে ম্যাচিং পয়েন্ট বলছি আগে ওয়াই প্রাইম গুলিকে উৎস বিন্দু বলতাম কারণ সেখানে উৎস চার্জ গুলি আছে এবং সেই জায়গাটি যা আমি অ্যাক্সিস বরাবর নিচ্ছি তাকে ম্যাচিং পয়েন্ট বলতাম এটা এখানে থাকলে যেটা হবে তা হলো 4πε0 সুতরাং প্রথমে এই ইন্টিগ্রাল টি কে এখানে খোলা যাক প্রথম অংশটি হবে a1 এই ইন্টিগ্রাল কোথা থেকে কোথায় যাবে প্রথম অংশটি শূন্য থেকে Δ ঠিক আছে কারণ প্রথম পদটি হবে g1 এবং g1 শূন্য হবে না প্রথম পালস প্রথম অংশে এবং অন্য সব জায়গায় 0 হবে সুতরাং ইন্টিগ্রেশন এর লিমিট শূন্য থেকে Δ হবে এবং এই অংশের জন্য gn এক হবে আমার কাছে এখানে dy ′ থাকবে এবং দুটি আর্গুমেন্ট কি হবে আমার কাছে প্রথম টা y1 আছে আমরা এটাকে ym করতে পারি আমি এখানে কিছু বিন্দু নিয়েছি তাই ym এখানে আসবে এবং y ′ আমার ইন্টিগ্রেশনের লিমিট ভ্যারিয়েবল সেটা প্রথম পদের মতই থাকবে দ্বিতীয় পদের ক্ষেত্রে তুমি এখন নকশা টা দেখতে পাচ্ছ ডেলটা থেকে 2 ডেলটা সেই কারণে দ্বিতীয় পালস 0 নয় dy′ Rym y ′ আমার কাছে এরম কতগুলি পদ থাকবে এন সংখ্যক পদ অন্তিম পদটির থাকবে an এটা হবে Δ থেকে সমগ্র দৈর্ঘ্য এবং তারপরে dy ′ সুতরাং আমরা শুধু যোগ টিকে প্রসারিত করেছি এই ইন্টিগ্রাল অবশ্যই আলাদা হতে চলেছে এই ইন্টিগ্রাল এবং এই ইন্টিগ্রাল কখনোই এক হবে না যদিও তাদের মধ্যে কার ফাংশন এক হয় কিন্তু ইন্টিগ্রাল আলাদা হবে কারণ ইন্টিগ্রেশন এর লিমিট আলাদা সুতরাং পৃথকীকরণের ধারণা থেকে শুরু করে পালস বেসিস ফাংশন কে ঠিক করে এক্সপানশন কে খুলে দিয়ে আমরা যেটাতে এসে পৌঁছেছি তা হল একটা সমীকরণ কত ভ্যারিয়েবেল এর এন সংখ্যক ভ্যারিয়েবেল এই এন সংখ্যক ভ্যারিয়েবেল গুলি কি a1 a2 থেকে an পর্যন্ত সুতরাং তুমি দেখতে পাচ্ছো পদ্ধতি টি কোথায় যাচ্ছে আমি এখানে ম্যাচিং পয়েন্ট ym কে সাধারণ করে রেখেছি কিন্তু এটা কে সাধারণ করে রাখা আমাদের একটা কৌশল দিয়েছে যা আমরা এর সমাধানের জন্য ব্যবহার করতে পারি সুতরাং এখানে এন অজানা এবং আমাদের এন সংখ্যক সমীকরণ দরকার সুতরাং আমরা এই পদ্ধতিটি ম্যাচিং পয়েন্ট এর জন্য চালিয়ে যাব সুতরাং কোন ম্যাচিং পয়েন্ট গুলি আমরা ঠিক করব আমরা এই সমস্ত এন অংশের কেন্দ্রকে ওয়াই হিসাবে ঠিক করব যেহেতু এন সংখ্যক অংশ রয়েছে প্রতিটি অংশের একটি কেন্দ্র থাকবে y1 y2 থেকে yn পর্যন্ত প্রথম সমীকরণ আমরা যা পাব তা হল a1 ইন্টিগ্রাল শূন্য থেকে এই জিনিসটা এটা আর এরকম থাকবে না কারণ আমি এটা জি দিয়ে প্রতিস্থাপন করেছি এবং এটা হবে y ′ ঠিক আছে সেই অংশে আমি জি কে 1 দিয়ে প্রতিস্থাপন করেছি সবশেষে আমরা পাব aN N − 1Δ থেকে L পর্যন্ত dy ′ এবং আমি সেটা প্রত্যেকটা ম্যাচিং পয়েন্টের জন্য পুনরাবৃত্তি করব শেষ ম্যাচিং পয়েন্ট একেবারে শেষে থাকবে সুতরাং শেষে আমরা কি পাবো সুতরাং প্রথম পদটি হবে 1 0 থেকে ডেল্টা প্রথম পদ এবং শেষে শেষ পদ সুতরাং এখন আমরা এন সংখ্যক সমীকরণ এন সংখ্যক ভ্যারিয়েবল পেয়েছি দেখে মনে হচ্ছে এখন সমাধান করা যেতে পারে সুতরাং তুমি যদি নির্দিষ্ট পদ্ধতি মেনে করো বাঁদিকের সবকিছু একটা কলাম ভেক্টর এ নিতে পারো সুতরাং আমি এইসব গুলোকে নিয়ে একটি কলাম ভেক্টর বি তে রাখতে পারি এবং তুমি দেখতে পাচ্ছো এই সমস্ত সমীকরণের যা ভ্যারিয়েবল আছে এ 1 এ 2 এ 3 থেকে এ এন পর্যন্ত একটা দল সুতরাং এটা দেখতে একটা রো ভেক্টর এর সাথে একটা কলাম ভেক্টর এর গুণফলের মত তাহলে কলাম ভেক্টর কি হবে ছাত্র এন ক্রস এন কলাম ভেক্টর হবে ছাত্র এ গুলি এ গুলি ছাত্র এ গুলি এ গুলি কলাম ভেক্টর হবে সুতরাং আমি দেখতে পাচ্ছি এটা কলাম ভেক্টর হবে সুতরাং ওটা হবে a1 a2 থেকে an পর্যন্ত প্রথম রো তে এই পদ গুলি থাকবে এই ইন্টিগ্রাল এ সবকিছু থাকবে এবং এটার একটা নকশা আছে একইভাবে আমি যখন পরবর্তী রো তে যাই এটা আর একটা রো এম তম রো সুতরাং এই সবকিছু একটি ম্যাট্রিক্স এ একত্রিত করা যেতে পারে এবং ম্যাট্রিক্সের আয়তন হবে ছাত্র এন ক্রস N × N এটা N × N এবং এই বি এখানে N × 1 সুতরাং আমরা এটাকে আবার এইভাবে লিখেছি Ax সমান b যেখানে x হল অজানা ভেক্টর সুতরাং এটাই লক্ষ্য হতে চলেছে মানে আমি বলতে চাইছি যে পথ আমরা অনুসরণ করব সমস্ত ইন্টিগ্রাল ইকুয়েশন এর জন্য তা হল কোনওভাবে Ax সমান b পাওয়া যেখানে A এবং b জানা x এর জন্য সমাধান করতে হবে সুতরাং তোমার x অজানা এবং তুমি দেখতে পাচ্ছো একটা খুব সুন্দর সাধারন নকশা যা উঠে আসছে যার জন্য m n তম পদ এই ম্যাট্রিক্স এর হবে এম তম ম্যাচিং পয়েন্ট থেকে এম আসছে সুতরাং এম তম ম্যাচিং পয়েন্ট রো এর জন্য না কলাম এর জন্য অর্থাৎ আমি বলতে চাইছি ম্যাচিং পয়েন্ট কার জন্য কোন নির্দিষ্ট সমীকরণ না নির্দিষ্ট কলাম এর জন্য ছাত্র সমীকরণ সমীকরণ ঠিক আছে সুতরাং ওটা হল রো সংখ্যা এবং সেই জন্য এটা amn এটা অনেকটা ম্যাচিং পয়েন্ট থেকে আসার মত এবং এখানে এন এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে সুতরাং এটা আমাকে উৎস বিন্দু বলছে সুতরাং তোমার ম্যাচিং পয়েন্ট এখানে এবং উৎস বিন্দু এখানে আমি এখানে জি কে সাধারণভাবে রেখেছি যা পালস ছাড়া অন্য কোন ফাংশন সুতরাং আমি একটা উপাদান পেয়েছি ম্যাট্রিক্সের এবং আমি সেটা এখানে লিখিনি কিন্তু সাধারণভাবে bm এখানে কি বি ভেক্টরের এম তম উপাদান ছাত্র 4πε0 4πε0 ঠিক আছে সুতরাং এটাকে খুব সহজ মনে হচ্ছে অন্যান্য সমস্যায় এতটা সহজ মনে হবে না সুতরাং এটা আমরা কিভাবে একগুচ্ছ সমীকরণ পেলাম সেই বর্ননাকে সম্পূর্ণ করে সুতরাং তুমি কি করলে তুমি তোমার সমস্যা টি নিলে সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করলে একগুচ্ছ বেসিস ফাংশন ঠিক করলে তারপর বেসিস ফাংশন গুলিকে ব্যবহার করলে ইন্টিগ্রাল ইকুয়েশন কে সরল করতে এবং সেটাকে পরিবর্তন করলে কিছু নির্দিষ্ট সমীকরণ সমূহে যা পরিশেষে তোমাকে লিনিয়ার ধরনের সমীকরণ দিল এবং আমরা সেগুলি সমাধান করলাম তুমি অনেক প্রশ্ন করতে পারো আমরা কিভাবে জানলাম কোন এন নিতে হবে এবং সেটাই প্রথম প্রশ্ন হবে আমি কি এন কে 2 3 4 নেব আমরা কি করব আবার বল ছাত্র যতটা সম্ভব বড় যতটা সম্ভব বড় সুতরাং যত বড় এন হবে আমি আসল ফাংশানের কাছাকাছি পাব আসল ফাংশন রো যা মূল্য তোমাকে দিতে হবে ছাত্র আরো বেশি আরো বেশি কম্পিউটেশনাল সময় যা এন এর আরো একটি ভারসাম্য দেখতে হবে এখানে যে সমীকরণ আছে amn এর জন্য সেখানে তুমি গস লেজেন্ডার কোয়াড্রেচার রুল অথবা অন্য কোন কোয়াড্রেচার রুল ব্যবহার করতে পারো ম্যাট্রিক্স এর উপাদানগুলি বের করতে সুতরাং এই সমস্যায় এটি খুব ছোট সমস্যা যদি তুমি অদক্ষ কোয়াড্রেচার রুল ব্যবহার করো তাতে খুব একটা কিছু এসে যাবে না কিন্তু সে ক্ষেত্রে তুমি বাস্তব জীবনের পদ্ধতিটা বুঝতে পারবে ধরা যাক তুমি কোন এয়ারক্রাফট এর রাডার ক্রস সেকশন গণনা করছো তোমার কাছে প্রায় 1 লক্ষ উপাদান আছে এবং এই এক লক্ষ উপাদানের জন্য যদি তুমি ইন্টিগ্রাল নির্ণয় করতে চেষ্টা করো তোমার কোয়াড্রেচার রুল এ বিন্দু সংখ্যা আরো বেশি হবে ফাংশন যা নির্ণয় করতে হবে সেই সংখ্যা আরো বেশি হবে এবং যদি আমাকে এটা এক লক্ষ বার করতে হয় অথবা আরো বেশি 10 লক্ষ বার করতে হয় কি হবে তোমার ম্যাট্রিক্স এর উপাদানগুলির বের করার মূল্য অনেক বেড়ে যাবে সেই জন্য তোমার যতটা সম্ভব একটা দক্ষ পথ চাই যাতে করে তুমি amn সঠিকতার সঙ্গে বের করতে পারো সুতরাং ওটা এ ম্যাট্রিক্স তৈরি করার মূল্য তারপরে দ্বিতীয় আছে যার মূল্য সমাধান করতে হবে ax সমান b এটার জন্য আরেকটি বিষয় দরকার নিউমেরিক্যাল লিনিয়ার অ্যালজেবরা আমি সংক্ষেপে তোমাদের দুটি জিনিস বলব দুভাবে আমরা এটা সমাধান করতে পারি একটা হল ডিরেক্ট মেথড যা তোমরা সকলেই উচ্চ বিদ্যালয় এ পড়েছ যাকে গসিয়ান এলিমিনেশন বলা হয় এটা ছোট আকারের সমস্যার ক্ষেত্রে কাজ করে ম্যাটল্যাব সিনট্যাক্স খুব সহজ এ স্ল্যাশ বি ঠিক আছে সেটাই আমাদের সমাধান দ্বিতীয় টি কে বলা হয় ইনডিরেক্ট মেথডস ইনডিরেক্ট মেথডস হলে আসলে ইটারেটিভ মেথডস কনজুগেট গ্রেডিয়েন্ট মেথড যা হয়তো তোমরা আগে শুনে থাকবে সেখানে অনেক ইটারেটিভ মেথডস আছে যা সমাধান করবে একবারে তোমাকে সমাধান দেবে না আমাদের শুরু করতে হবে কিছু অনুমান করে এবং এইভাবে খোঁজ চালাতে হবে সুতরাং যদি সমস্যার আকার খুব খুব বড় হয় তাহলে তোমাকে ইটারেটিভ মেথডস নিতে হবে এবং যখন আমরা আরো অগ্রসর হবো এই বিষয়ে আরো তথ্য দেব ম্যাটল্যাব এ এগুলি আগে থেকেই তৈরি অবস্থায় আছে সুতরাং এই বিভিন্নভাবে ax সমান b সমাধান করা যায় কিন্তু এখন আবার প্রথম প্রশ্নটায় ফেরত যাওয়া যা আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছিলাম কিভাবে এন ঠিক করবে তুমি অনেকটা রক্ষণশীল ভাবে ছোট এন নিয়ে শুরু করতে পারো তারপর এন কে বড় এবং আরো বড় করতে পারো সুতরাং এখানে কিছু লেখচিত্র আছে প্রথম ক্ষেত্রে এন সমান 5 এবং রো কে ফাংশন হিসাবে অংকন করা হয়েছে এটা আমার ওয়াই অ্যাক্সিস আমি শুধুমাত্র 5 টি অংশ নিয়েছি তাই এটার আকার 5 × 5 হবে আমি সমাধান করে ফলাফল পাই এবং এটা হল চার্জ ডেনসিটি এই কারণে এটা মনে হয় অর্থবহুল কারণ চার্জ গুলি শেষের দিকে যাবার চেষ্টা করছে এবং অবশ্যই কেন্দ্রে এটা শূন্য হবে না কারণ এখনো একটা চার্জ সেখানে থাকবে যা তুমি বক্তৃতার শুরুতে ঠিকঠাক বলেছিলে যে এখানে এক ধরনের সাম্যবস্থা বজায় থাকবে যেখানে বল গুলি ভারসাম্য রক্ষা করছে সুতরাং এই কারণে এন সমান 5 যদি আমরা এন সমান 20 এর দিকে যাই কি হবে সমাধান গুলি আরো মসৃণ দেখতে লাগবে এখানে অনেকগুলি বড় লাফ আছে এরমধ্যে এইটা বড় লাফ বাকিগুলো অপেক্ষাকৃত ছোট লাফ তাই আমি ফাংশনটি কে আরো ভালো আনুমানিক করতে পারি সুতরাং এন সমান 20 আবার আমাদের খুব কম সময় লাগবে এটা সমাধান করার জন্য সুতরাং এখন প্রশ্নটা আসছে কিভাবে আমরা এন ঠিক করব একটা জনপ্রিয় উপায় হলো তুমি সমাধান পেয়েছো এন এখন ধরা যাক আমি এন থেকে বাড়ালাম আরো বড় সংখ্যা এম পেলাম যেখানে এম এন এর তুলনায় বড় আমি এখন আপেক্ষিক পরিবর্তন বের করতে পারি সুতরাং এক্স হল এই দুটোর মধ্যে কার ব্যবধান আমি এই ভেক্টরের নরম নিতে পারি এটা দেখতে যে শক্তির ক্ষেত্রে কতটা পার্থক্য আছে এবং আমি উদাহরণস্বরূপ বের করতে পারি উল্লিখিত সমাধানের তুলনায় নরম কি যখন আমি নরম বলছি আমি দুটো নরম নিচ্ছি অন্যভাবে ছাত্র সুতরাং x n x n সমাধান হবে যখন আমি এন অংশ নিয়েছিলাম এবং x m সমাধান হবে যখন এম বড় এন এর তুলনায় এখন আমি বলতে পারি এখানে এই আপেক্ষিক পরিবর্তন ছোট হতে পারে ধরা যাক কিছু এপসাইলন এর তুলনায় এই এপসাইলন হতে পারে 01 সুতরাং তুমি বলতে পারো আমি চাই আমার সমাধান স্থির হোক অথবা অভিমুখী হোক ধরা যাক 1 শতাংশ 5 শতাংশের মধ্যে তোমার চাহিদার উপর নির্ভর করে তুমি যেটা দেখবে যত তুমি এন বাড়াবে তোমার কম্পিউটেশন এর মূল্যও ততো বেশি হবে কিন্তু সমাধানের উন্নতি খুব কম হবে তুমি খুব কম ফেরত পাচ্ছে সেই সময় তুমি বন্ধ করো তাই তোমার সলভার এর মধ্যে এমন কিছু রাখা উচিত যাতে তুমি পরীক্ষা করে দেখতে পারো তোমার সমাধানের আপেক্ষিক পরিবর্তন এবং যখন তা সীমায় পৌঁছে যাচ্ছে তখন বন্ধ করে দিতে হবে এবং তুমি বুঝতে পারবে তোমার সমাধানটি একটি নির্দিষ্ট অভিমুখে গেছে এই ধরনের পদ্ধতি কে বলে নিউমেরিক্যাল কনভারজেন্স এটাই হলো মুখ্য কৌশল যা আমরা এই পুরো বিষয়ে ব্যবহার করব সমীকরণ সমূহের সমাধানের জন্য এটা ঠিক আছে এটা সঠিকতা বারাবার একটি পথ এন বাড়ানো সমাধানের দিকে তাকিয়ে সঠিকতা বাড়ানোর অন্য কোন উপায় এর ব্যাপারে তোমরা কি চিন্তা করতে পারো তুমি কি আরো চতুর কোন পথের ব্যাপারে ভাবতে পারো যেখানে আমার এন ছোট থাকবে কিন্তু আরও সঠিক সমাধান পাওয়া যাবে ছাত্র বেসিস ফাংশন বেসিস ফাংশন আরো বুদ্ধি করে ঠিক করতে হবে এখানে আমার বেসিস ফাংশন ছিল পালস তাই আমি বাধ্য হয়েছিলাম আমার মসৃণ ফাংশন কে আনুমানিক করতে একগুচ্ছ পালস দিয়ে এবং সেইজন্যে আমার অনেকগুলো পালস দরকার পড়েছে